সকলকে স্বাগত জানাই আমরা চতুর্থ সপ্তাহের চতুর্থ মডিউলে ডিজিটাল শারীরিক ভাষা নিয়ে আলোচনা করব যেটি অমৌখিক যোগাযোগের একটি উদীয়মান দিক এর আগের মডিউলগুলিতে আমরা অমৌখিক যোগাযোগের সেই সমস্ত দিকগুলি দেখেছি যেগুলি পরম্পরাগতভাবে তার গবেষণার সঙ্গে জড়িত সমাজে প্রযুক্তিগত পদ্ধতির বিকাশের ফলে আমরা অমৌখিক যোগাযোগকে বোঝার নতুন একটি দিক পেয়েছি একটি প্রধান দিক হলো ডিজিটাল শারীরিক ভাষা যেটি আমরা আজকে আলোচনা করব যখন এই গবেষণাগুলি থেকে অমৌখিক যোগাযোগকে নেওয়া হয়েছিল তারা বিভিন্ন ধরনের প্রত্যুত্তর সংগ্রহ করেছিলেন এক হাতে এটির ফলে যেমন গবেষণামূলক কার্যক্রমগুলি টেকসই হয়ে আছে এবং একই সময়ে এটি জনসঞ্চার মাধ্যমের লোকজনদের আকর্ষিত করছে ফলে দৈনিক পত্রিকাগুলি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের শারীরিক ভাষার দিকে তাকিয়ে আছে এবং একই সময়ে পেশাদারী জায়গাগুলিও সমৃদ্ধপূর্ণ বিচারবুদ্ধি দ্বারা প্রভাবিত হচ্ছে এবং এইজন্য আমরা খুঁজে বের করেছি এটি ধীরে ধীরে পেশাদারী জায়গায় বিভিন্ন মূল্যায়ন প্রক্রিয়াগুলির বাধ্যতামূলক অংশ হয়ে উঠছে শারীরিক ভাষার গতানুগতিক বোধগম্যতা অনেকাংশে ব্যক্তিনির্ভর আমরা একজন ব্যক্তিকে গতিসম্পর্কীয় এছাড়াও বিভিন্ন ব্যবহারের নিরিখে দেখি এবং আমরা একটি নির্দিষ্ট মতামত তৈরি করতে পারি যাইহোক একবার যখন প্রযুক্তিবিদ্যা বিকাশ করতে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যখন আমরা একটি অভূতপূর্ব বিকাশ দেখি এটির সম্পর্কিত ক্ষেত্রে তখন গতানুগতিক নিজস্বীকরণতা শুধুমাত্র পুরনোই হয়ে ওঠে না বরং বিভিন্নভাবে অপ্রয়োজনীয় হয়ে ওঠে একটি অপরিহার্য অংশ হিসেবে কম্পিউটার মিডিয়েটেড কমিউনিকেশন যেটি হল CMC এবং ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যেটি হল DBL এগুলির সমস্ত দিক আলোচনা করে আমরা খুঁজে পেয়েছি যে এটি নির্দিষ্টভাবে একটি একটি বড় মাত্রায় অন্তর্দর্শন বিকাশ করিয়েছে ব্যবহারকারীর ভাবপ্রবণতার মধ্যে এবং এটি আমাদের সাহায্য করেছে রুচি এবং পছন্দের মাপকাঠি হিসেবে একজন ব্যবহারকারী হিসেবে আমাদের ডিজিটাল শারীরিক ভাষার বোধগম্যতা ডিজিটাল অভিজ্ঞতার উন্নতি ঘটায় এবং একজন মানুষ হিসেবেও যাকে আরো DBL এর ওপর ভিত্তি করে কৌশল বিকাশ করতে হবে আধুনিক প্রযুক্তিবিদ্যার তাৎক্ষণিকতা অমৌখিক যোগাযোগের শিক্ষায় আমাদের ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ এর বোধগম্যতা নতুন আগ্রহের সৃষ্টি করেছে এই DBL আরো সমৃদ্ধ হয়েছে কিছু গবেষণা দ্বারা বিশেষভাবে NLP অর্থাৎ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যেটি পরামর্শ দেয় আমরা একটি নেতিবাচক শারীরিক আচরণকে একটি ইতিবাচক শারীরিক আচরণে পরিবর্তিত করতে পারি এবং আমরা এর থেকে একটি নতুন দক্ষতা শিখতে পারি আমরা দেখব শারীরিক ভাষার একটি প্রচলিত দিক যেটি গতিসম্পর্কিত অথবা আমাদের মুখ বা গলা ইত্যাদির মাধ্যমেও প্রকাশ পেতে পারে এটি সাধারণভাবে মনে করা হয় যে তারা আমাদের আবেগ গুলিকে প্রতিফলিত করে এবং আমাদের মানসিকতাকে নির্দেশ করে এবং এই নির্দেশগুলি আমাদের যেকোন কথোপকথন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বুঝতে সাহায্য করে এবং তারা সঠিক প্রতিক্রিয়াও গঠন করতে সাহায্য করে সম্পূর্ণভাবে বার্তার প্রতিক্রিয়া এবং বোধগম্যতার পরিপ্রেক্ষিতে এইগুলি আমাদের মূল্যবান নির্দেশ এবং ইঙ্গিত দেয় এখন আমরা ডিজিটালাইজড যুগে দেখেছি এই সাহায্যকারী উপাদানগুলি আমাদের কাছে আর সুগম নয় কখনো কখনো মানুষ মনে করে তৎক্ষণাৎ অর্থের স্থানান্তরের জন্য ডিজিটাল যুগ নিঃশেষ করেছে এই উপাদানগুলিকে তা সত্ত্বেও আমি বলব উপাদানগুলি নিঃশেষ করার জায়গায় ডিজিটালাইজড যুগ উপাদানগুলিকে শুধুমাত্র ডিজিটালাইজড করে দিয়েছে এবং এটি বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়েছে কার্যকর এবং বোধগম্য যোগাযোগ ব্যবস্থার কোন গবেষণা যেকোনো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রসঙ্গ থেকে ভিন্ন হতে পারে না অর্থাৎ যেটি এখন চলছে এবং আজকের প্রসঙ্গ তৈরি হয়েছে আমাদের প্রযুক্তিবিদ্যার বোধগম্যতা নিয়ে আমরা আজকে দাঁড়িয়ে প্রযুক্তিবিদ্যা ছাড়া সরাসরি যোগাযোগ ব্যবস্থার কথা ভাবতে পারিনা এবং এটাই স্বাভাবিক যে আমাদের শারীরিক ভাষার বোধগম্যতাও একটি আলাদাই মাত্রা এনে দিয়েছে প্রথমত ডিজিটাল শারীরিক ভাষা একজন ব্যক্তির আচরণ চিহ্নিত করতে সাহায্য করে যে কিভাবে একজন ব্যক্তি ওয়েবপেজ ব্রাউজিংয়ের সময় আচরণ করে এবং ওয়েবসাইটের গ্রাহকরা উদাস বা হতাশ বা জড়িত ইত্যাদি হয়ে পড়ছে কিনা বিষয়বস্তুর সঙ্গে তা জানতেও সাহায্য করে আমি একটি জোসেফ ওয়ালথার এর পত্রিকা থেকে উদ্ধৃত করতে চাইবো যিনি পরামর্শ দিয়েছিলেন বেশিরভাগ কম্পিউটার মধ্যবর্তী যোগাযোগের তত্ত্বের অমৌখিক যোগাযোগকে কমিয়ে দেওয়ার প্রবণতা থাকে একটি 'black box' এ অনুমান করা হয় আমাদের অমৌখিক ইঙ্গিতগুলি যেগুলি বাধ্যতামূলকভাবে একই রকম যেগুলি আমাদের বিভিন্ন কাজের দিকে পরিচালনা করে এবং আমি ধারণা করে উদ্ধৃত করছি যে এই অমৌখিক ইঙ্গিতগুলি প্রত্যক্ষভাবে এবং কেবলমাত্র যোগাযোগমূলক সামাজিক কাজকর্মের সঙ্গে এমনভাবে জড়িত যে এই ইঙ্গিতগুলির অনুপস্থিতিতে কার্যকরী প্রভাব ঘটতে বাধাপ্রাপ্ত হয় তাদের বিকাশের শুরুর ধাপে যোগাযোগ ব্যবস্থার তত্ত্ব গুলি সমস্ত দিক বিবেচনা করে অর্থাৎ একটি প্রথাগত অমৌখিক ইঙ্গিতমুক্ত যোগাযোগ ব্যবস্থার নেতিবাচক দিক গুলি দেখে CMC কে চিহ্নিত করেছে এবং তারা মনে করেছে NVC এবং তার সামাজিক কাজকর্মের অর্থাৎ একে অপরের মধ্যে সাদৃশ্য আছে এমনকি অনেক তত্ত্বগত দিক আছে এই জায়গাটিকে চিহ্নিত করার জন্য আমি তিনটে তত্ত্ব উল্লেখ করতে পছন্দ করব যেগুলি বিভিন্ন ধরনের প্রত্যুত্তর পেয়েছিল যখন এগুলি সবার সামনে আসে প্রথমটি হলো সামাজিক উপস্থিতির তত্ত্ব দ্বিতীয়টি হল সামাজিক যোগাযোগ ঘাটতির অনুমানমূলক তত্ত্ব এবং তৃতীয়টি হলো জনসঞ্চার মাধ্যমের সমৃদ্ধির তত্ত্ব প্রথম সামাজিক উপস্থিতির তত্ত্বটি শর্ট উইলিয়ামস এবং ক্রিস্টি 1976 সালে পেশ করেছিলেন তত্ত্বের পন্থা গুলি তখন তত্ত্বের মধ্যে আসে যখন সামনাসামনি যোগাযোগের থেকে অডিও অথবা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগের একটি লক্ষণীয় পরিবর্তন দেখা যায় যখন আমরা অডিও বা ভিডিও কনফারেন্সিং এ পরিবর্তিত হয়েছি তখন থেকে আমাদের অমৌখিক যোগাযোগের ইঙ্গিত গুলি অনুপস্থিত হতে শুরু করেছে যেমন ভিডিও কনফারেন্সিংয়ে স্পর্শ সংবেদন এবং নৈকট্য অনুপস্থিত থাকে এমনকি অডিও কনফারেন্সে আমাদের গতিশীলতার তাৎপর্য হারিয়ে গেছে তত্ত্বগত দিক থেকে মনে করা হয় এই চিরাচরিত ইঙ্গিত গুলি আমাদের একটি সামাজিক উপস্থিতি নিবন্ধিত করতে সাহায্য করে যেটি কিছু নির্দিষ্ট ধাপের সঙ্গে জড়িত যেমন এটি নির্দেশ করে পারস্পরিক যোগাযোগ কারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব আছে কিনা দ্বিতীয় তত্ত্বগত দিকটি প্রথমটির থেকে খুব বেশি ভিন্ন নয় 1940 সালের প্রথম দিকে কিসলার সিগেল এবং ম্যাকগুইয়ার ইত্যাদি ব্যক্তিরা সামাজিক যোগাযোগ ঘাটতির অনুমানমূলক তত্ত্বটি উত্থাপিত করেছিলেন তারা পরামর্শ দিয়েছিলেন সামাজিক মিথস্ক্রিয়ার পরিপ্রেক্ষিতে মুখোমুখি যোগাযোগের মাধ্যমে অমৌখিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় যার মধ্যে বিভিন্ন মানুষের সংমিশ্রণ ঘটে এবং সামাজিক পরিপ্রেক্ষিতে অংশগ্রহণকারীদের আদর্শসূচক আচরণটি কী হওয়া উচিৎ তা অনুমান করতে এবং সেই ভাবে সম্পাদন করতে সাহায্য করে সামাজিক প্রসঙ্গের অনুপস্থিতিতে অংশগ্রহণকারীরা অস্বতন্ত্র হয়ে ওঠে এবং তারা আত্মমগ্নের মত আচরণ করতে থাকে কারণ তারা অন্যের আচরণ দেখার এবং ইঙ্গিত পাওয়ার সুযোগ পায় না এবং একই সময়ে এটি বিকৃত হয়ে উঠতে পারে এই দুটি তত্ত্বের মধ্যে তুলনা করলে দেখা যাবে তৃতীয় তত্ত্বটি কিছুটা আলাদা 1984 সালে ডাফ্ট এবং লেঙ্গেল জনসঞ্চার মাধ্যমের সমৃদ্ধির তত্ত্বটি একটি গবেষণাপত্রে প্রস্তাব করেছিলেন এবং তারপর তারা 1986 সালে এটিকে আরও প্রসারিত করেছিলেন তারা ধারণা করেছিলেন যোগাযোগের অমৌখিক দিক যা আমরা চিরাচরিতভাবে বুঝে থাকি যা আমাদের বার্তাকে একাধিক ইঙ্গিতের সাহায্যে তৈরি করতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করে এবং এই একাধিক ইঙ্গিত গুলি একটি বার্তাকে স্পষ্টতা এবং সমৃদ্ধতা প্রদান করে অতএব বার্তাটির অর্থোদ্ধার করা সহজ হয়ে ওঠে যেখানে প্রথম দুটি তত্ত্ব অর্থাৎ সামাজিক উপস্থিতির তত্ত্ব এবং সামাজিক যোগাযোগ ঘাটতির অনুমানমূলক তত্ত্বের কেন্দ্রবিন্দু হলো সামাজিক মিথস্ক্রিয়ার অনুপস্থিতি জনসঞ্চার মাধ্যমের সমৃদ্ধির তত্ত্বটি ব্যক্তিগত পর্যায়ের বোধগম্যতার সঙ্গে আরও সম্পর্কিত এই তাত্ত্বিক পন্থাগুলি যেগুলি 'black box'তত্ত্ব নামে পরিচিত যেগুলি শীঘ্রই অভিযোজনমূলক অত্যাধিক ব্যক্তিগত মডেল CMC এবং সামাজিক তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব বা SIP তত্ত্বে পরিবর্তিত হয়েছে প্রযুক্তিবিদ্যা যেমন বিভিন্ন পেশাভিত্তিক জায়গায় ব্যবহার হয়ে আমাদের উপলব্ধির পরিবর্তন ঘটিয়েছে তেমন তার সাথে আমাদের মনোভাব ও সম্পর্কও পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তিত হওয়া উপলব্ধি গুলি পরিবর্তিত SIP তত্ত্বে প্রতিফলিত হয়েছে এই তাত্ত্বিক পন্থা অনুসারে ব্যবহারকারীরা অপব্যবহার করে বা বরং তারা আপেক্ষিক অমৌখিক ইঙ্গিতগুলির অভাবের মাধ্যমে কাজ করে এবং তারপর তারা একটি ভিন্ন সংকেতও তৈরি করতে পারে এই তত্ত্ব অনুসারে CMC তে যে ইঙ্গিতগুলি এখনো প্রভাবশালী থাকে তা হল Chronemics আমরা Chronemics কে যোগাযোগের একটি নতুন অমৌখিক উদীয়মান অংশ হিসেবে বুঝি কিন্তু তারপরও এটি সাংস্কৃতিক উপলব্ধির উপর ভিত্তি করে CMC এর পরিপ্রেক্ষিতে এই তাত্ত্বিক পন্থাগুলি পরামর্শ দিয়েছে যে কম্পিউটার মধ্যস্থ যোগাযোগেও chronemics পাওয়া যায় একই সময়ে আমরা দেখতে পাই যে প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা কিছু ইঙ্গিত পুনরায় চালু করতে পারি বা বিভিন্ন ইঙ্গিত তৈরি করতে পারি যা মানুষ বুঝতে পারে এবং প্রচলিত ইঙ্গিতগুলির প্রতিস্থাপন করতে পারে উদাহরণস্বরূপ ইমোটিকন অবতার ভিডিও এবং নৃতাত্ত্বিক আইকন প্রচলিতভাবে বিশ্বাস করা হয় যে শারীরিক ভাষায় কেউ শারীরিক আচরণের মাধ্যমে বাহ্যিক বার্তা পাঠায় এবং এটি মনে করা হতো যে এটি সংবেদনশীল প্রত্যক্ষণ শক্তি এবং যোগাযোগ এবং কিভাবে আমাদের মেজাজ মনোভাব এবং অনুভূতি উপলব্ধি করা যায় অন্য কোন ব্যক্তির দ্বারা আবার বিপরীতভাবে আমরাও উপলব্ধি করতে পারি এর থেকে শারীরিক ভাষা সম্পর্কিত ধারণা পাওয়া যায় যাইহোক বৈজ্ঞানিক গবেষকেরা এখন দাবি করেছেন যে আমাদের শরীরের ভাষা অভ্যন্তরীণ বার্তাও পাঠায় এবং এটি শুধুমাত্র অন্য মানুষকে প্রভাবিত করার জন্যই ব্যবহার করা হয়না বরং এটি আমাদের নিজস্ব মনোভাবকে প্রভাবিত করতে এবং নতুন আকার দেওয়ার জন্যও ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ যদি আমরা একটি ইতিবাচক শারীরিক ভাষা বজায় রাখি তাহলে ধীরে ধীরে আমাদের আবেগগুলিও একটি ইতিবাচক দিকে পরিবর্তিত হবে প্রচলিত ধারণা যা সবসময় বিশ্বাস করে যে শরীর এবং মস্তিষ্কের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটি বৈজ্ঞানিক গবেষণা দ্বারা স্বীকৃত এই মুহুর্তে আমরা আবার NLP বা স্নায়বিক ভাষাতত্ত্বের কার্যক্রমপ্রণয়নকেও উল্লেখ করতে পারি যা মন এবং শরীর কীভাবে একে অপরকে প্রভাবিত করে সেটির উপর আলোকপাত করে কম্পিউটার মধ্যস্থ যোগাযোগের প্রেক্ষাপটে সাময়িক গতিশীলতা গুরুত্বপূর্ণ থাকে এটি বিভিন্ন গবেষকদের দ্বারা নির্দেশিত হয়েছে আমি একটি বিশেষ গবেষণার উল্লেখ করব যা 1988 সালে হেস ওয়ার্নার এবং অল্টম্যান দ্বারা প্রকাশিত হয়েছিল তারা পরামর্শ দিয়েছে যে ই মেইলের ক্রোনমিকগুলি গুরুত্বপূর্ণ অমৌখিক ইঙ্গিত কারণ সমস্ত ব্যবহারকারী টাইম স্ট্যাম্প চেক করে কখন সাড়া পাওয়া গিয়েছিল এবং সেইসাথে উত্তর পেতে দেরি হয়েছিল কিনা সেটি জানার জন্য তারা সময়ের দিকে তাকিয়ে থাকে সুতরাং একটি উত্তর তৈরি করতে এবং এই ই মেইলে এই উত্তরটি পোস্ট করতে গ্রহণকারীর যে সময় লাগে তা গ্রহণকারীকে মতামত তৈরি করতে সক্ষম করে এবং এই গবেষণাটির থেকেও ধারণা পাওয়া যায় যে এই মতামতগুলি প্রায়ই নেতিবাচক হয়ে থাকে উদাহরণস্বরূপ তারা প্রতিক্রিয়ার বিলম্বের জন্য পক্ষপাতিত্ব করে থাকে পরিস্থিতিগত অসুবিধার পরিবর্তে আমরা ব্যক্তিগত ব্যর্থতাকে কারণ হিসেবে ধরে নিতে পারি এই পক্ষপাত এবং প্রথমেই মানুষের নেতিবাচক দিক দেখার প্রবণতা যেকোনো পেশাগত জায়গার প্রতি প্রাথমিক আস্থা নষ্ট করতে পারে এবং সেইজন্য এই গবেষকেরা আমাদের বলছেন যে ই মেইল বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় ক্রোনমিকগুলি গুরুত্বপূর্ণ আরেকটি দিক হলো ইমোটিকনের ব্যবহার যাকে পাঠগত উপভাষা হিসেবে আখ্যায়িত করা হয়েছে 1990 সালে জাপানে ইমোটিকনগুলি উদ্ভূত হয়েছিল এবং এখন এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে তাদের অনলাইন যোগাযোগে এখন একটি বিস্তৃত উপস্থিতি রয়েছে তাদের মাধ্যমে আবেগ এবং কণ্ঠস্বর প্রকাশ করা যায় যা সহজেই বোধগম্য হয় উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি শব্দ এবং বাক্যাংশের পাশে তারকা চিহ্নের অর্থ কী বা সমস্ত বড়ো হাতের অক্ষরে লেখা বিষয়টি চিৎকার করার সমতুল্য ডিজিটাল শারীরিক ভাষা হল শারীরিক ভাষার মতোই একটি আকর্ষণীয় বাক্যাংশ 2009 সালে সর্বপ্রথম স্টিভেন্স উডস এই শব্দটি প্রবর্তিত করেছিলেন স্টিভেন উডস হলেন তার বই Digital Body Language এর সহ প্রতিষ্ঠাতা এবং Eloqua র প্রধান প্রযুক্তি কর্মকর্তা তিনি গ্রাহকদের অনলাইন আচরণের গতিপথের নমুনা বর্ণনা করতে এই বাক্যাংশটি ব্যবহার করেছেন স্টিভেন উডস পরামর্শ দিয়েছিলেন যে ডিজিটাল শারীরিক ভাষা একটি শিল্পের পাশাপাশি একটি বিজ্ঞান যা সম্ভাব্য ক্রেতাদের সংকেত এবং উদ্দেশ্যগুলি সনাক্ত করতে এবং বুঝতে সাহায্য করে যাতে তাদের সাথে ভালো যোগাযোগ স্থাপিত হয় এবং তিনি আরও পরামর্শ দেন যে প্রায় এক দশক আগে ইন্টারনেটের আগমনের সাথে সাথে এবং বিভিন্ন নতুন উপায়ে তথ্য উপলব্ধি করার এবং এটি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে রূপান্তর শুরু হয়েছিল তার জন্য বিপণনকারী বিক্রয় পেশাদার এবং তারা যে সংস্থাগুলিতে চাকরি করে তাদের একটি গুরুত্বপূর্ণ পুনর্বিবেচনার প্রয়োজন তাঁর মতে আজকের সমাজে ডিজিটাল শারীরিক ভাষা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে সুতরাং ডিজিটাল শারীরিক ভাষা বলতে ঠিক কী বোঝায় এটি একজন ব্যবহারকারীর প্রতিটি মিথস্ক্রিয়া এবং অঙ্গভঙ্গি কে বোঝায় যা সেই ব্যবহারকারী একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে তৈরি করেন সেটি হতে পারে কত দ্রুত এবং কোন কোণে তারা তাদের মাউস সরায় কোথায় ক্লিক করে কোথায় তারা স্ক্রল করে ঘোরাফেরা করে তারা কীভাবে ডিভাইসটি ঘোরায় তারা কি হারে ট্যাপ করে কোথায় তারা পিঞ্চ করে এবং অনুরূপ অন্যান্য জিনিস এই উদ্বেগগুলি মূলত বিক্রয়কর্মীদের থেকে শুরু হয় যারা বিপণনের জন্য অনলাইনে সম্পদের উপস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে চায় সুতরাং ধীরে ধীরে আমরা দেখতে পাই যে ক্রমবর্ধমান অনলাইন বিক্রয় এবং তার প্রতিক্রিয়া থেকে গ্রাহকদের আচরণ সম্পর্কিত তথ্য পাওয়া যায় যারা কোম্পানির নীতিগুলি পরিচালনা করে এবং সেগুলির গুরুত্ব অনুধাবন করে এবং আমি উদ্ধৃত করব সূক্ষ্ম সংকেত গুলি ধরা বোঝা এবং প্রক্রিয়াকরণ করা যেগুলি অনলাইন প্রক্রিয়ার অংশ আর সেইগুলি ডিজিটাল শারীরিক ভাষা নামে পরিচিত মূলত বিক্রয়কর্মীদের দ্বারা ডিজিটাল প্রোফাইল তৈরির কাজটি করা হয়েছিল কিন্তু সংজ্ঞাগুলির সাহায্যে আমরা দেখতে পাই যে খুব শীঘ্রই এটি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আমাদের ডিজিটাল প্রোফাইলের সাহায্যে যে কেউ কেবলমাত্র একটি পণ্য সম্পর্কে নয় আমাদের আগ্রহ অভিপ্রায় এবং উদ্বেগ সম্পর্কে বা অন্য যেকোন বিষয় যা আমরা অনলাইনে সেই নিয়ে কৌতূহল প্রকাশ করেছি সেটির তথ্য বিশ্লেষণ করতে পারে সুতরাং ডিজিটাল শারীরিক ভাষা ও তার উপলব্ধি অর্থপূর্ণ প্রচার এবং প্রশ্নগুলির উত্তর সম্পর্কে জানতে সাহায্য করে 2007 সালে Knowledge Storm এবং Marketing Sherpa দ্বারা পরিচালিত নিরীক্ষায় বিক্রয় জগতের পরিবর্তনকে স্বীকার করা হয় এবং তাতে দেখা গেছে যে 93 শতাংশ গ্রাহক মনে করেন যে অনলাইন তথ্য প্রায় অন্য কোন উৎস থেকে প্রাপ্ত তথ্যের মতোই মূল্যবান যেমন প্রকাশনা বা হ্যান্ডবুক বা অন্যান্য মুদ্রিত প্রচার সামগ্রী 84 শতাংশ গ্রাহক একটি প্রধান সার্চ ইঞ্জিন ব্যবহার করে তাদের তথ্যের জন্য অনুসন্ধান করতে শুরু করেছেন অনলাইনে প্রায় 75 শতাংশ ক্রেতা তাদের ক্রয়ের তথ্যের পরিপক্কতা সংগ্রহ করে এবং সপ্তাহে অন্তত একবার পাঁচ চতুর্থাংশ গ্রাহক নতুন তথ্য খোঁজার জন্য ওয়েব ব্যবহার করে এই ফলাফলগুলি 2007 সালের একটি নিরীক্ষা থেকে পাওয়া গেছে এবং আমরা তখন থেকেই দেখতে পাই যে কেবল প্রযুক্তিবিদ্যার উন্নতি হয়েছে সুতরাং আমরা কল্পনা করতে পারি সমসাময়িক প্রযুক্তিবিদ্যা আমাদের পারস্পরিক ব্যবহার বুঝতে সাহায্য করে এবং সেজন্য ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ সমসাময়িক গবেষণার কেন্দ্রবিন্দু হতে শুরু করেছে যদিও সমস্ত গবেষণাই একমত যে ডিজিটাল শারীরিক ভাষার মতোই ডিজিটাল বিশ্ব গুরুত্বপূর্ণ বিশেষ করে সেই সংগঠনগুলিতে এর উপযোগিতা সম্পর্কে কিছু সংরক্ষণ আছে যেগুলি শিক্ষা এবং মানুষের বিকাশের কেন্দ্রবিন্দু প্রযুক্তি সক্ষম যোগাযোগ এবং উপার্জন লেনদেন আমাদের আচরণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে কেবলমাত্র পেশাগুলি নয় পরিষেবাগুলিও ডিজিটাল পদ্ধতিতে স্থানান্তরিত হচ্ছে এটি অবশ্যই সুবিধাজনক কারণ এটি দ্রুত এটি সময়ও সাশ্রয় করে এবং এটি সাশ্রয়ীও সাধারণত এটি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে যাইহোক বিশেষ করে শ্রেণিকক্ষের পরিস্থিতি নিয়ে উদ্বেগ উত্থাপিত হয়েছে যেখানে এটি অনুভব করা হয়েছিল যে চোখের যোগাযোগ নৈকট্য কণ্ঠস্বরের পার্থক্য ইত্যাদি শিক্ষার্থীদের আচরণ সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়ার গতানুগতিক উপায় এটি অনুপস্থিত থাকলে তাদের বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে ডিজিটাইজেশনের ফলে বাস্তবিক জীবনের যোগাযোগ কমে আসতে পারে যেটি শিক্ষককে শ্রেণিকক্ষে শারীরিক ভাষার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রভাবিত করতে পারে এবং প্রয়োজন হলে তাদের হস্তক্ষেপ করার পরামর্শ দিতে পারে একই সাথে আমাদের স্বীকার করতে হবে যে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে আমাদের অসুবিধা এবং অযোগ্যতার জন্য কিছু নির্দিষ্ট বাধা আসতে পারে এই আকর্ষণীয় ভিডিওটিতে ডিজিটাল শারীরিক ভাষাকে সংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে সুতরাং আমরা সবাই জানি মানব দেহের ভাষা কি প্রায়শই 80 শতাংশ পর্যন্ত মুখোমুখি যোগাযোগ শারীরিক ভাষার মাধ্যমেই হয় কিন্তু আজকের বিশ্বে যেখানে আমরা বেশিরভাগ সময়ই প্রায় 80 শতাংশ পর্যন্ত বিশ্বব্যাপী ভার্চুয়াল দলে থাকি কিন্তুু আমরা একে অপরের সাথে ঘরে থাকিনা এটা ঠিক আমাদের বুঝতে হবে মানুষকে পড়তে পারার জন্য নতুন ইঙ্গিত এবং সংকেতগুলি কী এবং যখন তারা সেই ই মেইলটি লিখেছিলো বা পাঠিয়েছিল সেটির দ্বারা তারা আসলে কি বোঝাতে চেয়েছে কিছু নির্দিষ্ট সময়ে ডিজিটাল শারীরিক ভাষা হলো আমাদের ডিজিটাল কথোপকথনের সংকেতগুলির নতুন লুকানো ইঙ্গিত তারা আমাদের বুঝতে সাহায্য করে যে ই মেইল এ কেউ সেই সময় সেই কথা কেন বলেছিল তবে যদি কোন CEO নির্দিষ্ট সময়কালের মধ্যে ok কথাটি লেখেন তাহলে সেই সময়কালটির কিছু মানে হয় কিনা আমরা যে মাধ্যমটি ব্যবহার করি তার চিহ্ন থেকে শুরু করে বিরামচিহ্ন পর্যন্ত আমাদের উত্তর দেওয়ার সময় থেকে শুরু করে আমরা কাকে কথোপকথনে আমাদের CC এবং BCC রাখছি সেই সমস্ত সংকেতগুলি আজকে ডিজিটাল শারীরিক ভাষা নামে পরিচিত কিন্তু আমরা প্রকৃতপক্ষে তথ্যগুলি পর্যালোচনা করে দেখেছি যে সেখানে প্রচুর পরিমাণে ভুল বোঝাবুঝি উদ্বেগ এবং বিভ্রান্তি রয়েছে যা সেই ব্যক্তিটি আসলে বোঝাতে চেয়েছিল কারণ আমাদের চোখ দিয়ে তাকানো মাথা নাড়ানো বা ঝাঁকানোর সাথে কোন পূর্বাপর সম্বন্ধ নেই যা আমরা মানুষের শারীরিক ভাষায় ব্যবহার করে থাকি সুতরাং আমার কাছে কিছু সেরা অনুশীলন আছে যা মানুষকে প্রকৃতপক্ষে তাদের নিজেদের ডিজিটাল শৈলী সম্পর্কে আরো জানতে সাহায্য করে এবং বুদ্ধিমানের মতো ডিজিটাল শারীরিক ভাষাও ব্যবহার করতে সাহায্য করে আপনারা আমায় একটি উদাহরণ দিতে পারবেন অবশ্যই প্রথমটি হল সংক্ষিপ্ততা যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে অনেক সময় আমরা সবচেয়ে ছোট দলের দিকে যাই আমি ঠিক থাকব অথবা এটি আমায় পাঠাও কিন্তু অনেক কাহিনীর উদাহরণগুলির মধ্যে আমার পছন্দের ছিল CML একটি সভায় বলবেন বলে যিনি তার দল থেকে একটি বড় প্রকল্প সম্পর্কে একটি বড় দলিল পাঠিয়েছিলেন এবং মাথা থেকে একটি random one liner লিখেছিলেন আপনারা জানেন লোকে সেটিকে গুরুত্ব দেয় না তারা শুধু একটি ধারণা হিসেবে গ্রহণ করে তথাপি one liner email এর পরে হঠাৎই তারা এক সপ্তাহের মধ্যে একটি কাজের ধারা তৈরি করে এবং এমন কিছু কাজ করে ঘন্টা কাটায় যা তার আসলে প্রয়োজনও ছিল না কারণ তারা তার প্রেক্ষাপটটি আসলে দেখেনি এবং তাই কখনও কখনও আমরা সত্যিই স্পষ্টভাবে যোগাযোগ করছে কিনা তাই নিয়ে আমাদের সত্যিই সচেতন হতে হবে ঠিক তো আজকের বিশ্বে অনেক নতুন সংকেত আছে যার জন্য আমাদের সচেতন হতে হবে দ্বিতীয়টি হল যে সময়ই সবকিছু প্রায়শই আমরা যা দেখি তা হল আমরা সর্বদা ২৪ ঘণ্টাই সাড়া দিতে পারি যেটি কিছু লোক আশা করে আবার কিছু লোক এটি কখনই আশা করবে না এবং আমাদের আসলে সময়ের প্রত্যাশা নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে হবে আমার গবেষণায় পাওয়া সবচেয়ে বড় জিনিসগুলির মধ্যে একটি হল যদি কোন ধন্যবাদ জানানোর ই মেইল কিছু মিনিট থেকে ঘন্টার মধ্যে একটি সভায় পৌঁছয় বনাম কিছুদিন বা কিছু সপ্তাহ পরে যায় তাহলে লোকেরা ধন্যবাদ জানানোর ই মেইলটির প্রতি সম্পর্কযুক্ত হবে কিনা তা নিয়ে একটি উল্লেখযোগ্য পার্থক্য অনুভব করে এবং সহজভাবে এটি প্রায় ভার্চুয়াল সংকেত এর সাহায্যে হাত মেলানোর মতো যা আমরা আমাদের ভার্চুয়াল প্রেক্ষাপটে একইভাবে করতে পারিনা তাই আমি সবাইকে ভাবতে উৎসাহিত করেছিলাম যে আমি কী ধরনের ডিজিটাল শারীরিক ভাষা অভিক্ষেপণ করছি এবং কীভাবে আমি আজকের ডিজিটাল যুগের ভুল বোঝাবুঝিকে উপেক্ষা করে আমি নিশ্চিত হতে পারি যে আমি স্পষ্ট আমরা কীভাবে কম্পিউটারের সাহায্যে শারীরিক ভাষাকে বুঝতে পারি সেটিকে ডিজিটাল শারীরিক ভাষা বলা হয় এবং এখন আমরা বুঝতে পারি যে কম্পিউটারগুলি আসছে তারা আমাদের শারীরিক ভাষা পড়তে পারে Real time detector গুলি হাতের অঙ্গভঙ্গি বুঝতে এবং একাধিক ব্যক্তিকে হাতের নড়াচাড়ার ভিত্তিতে অনুসন্ধান করে সনাক্ত করতে পারে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স প্রতিষ্ঠানের গবেষকরা একটি কম্পিউটারকে সক্ষম করেছেন যা সর্বপ্রথম বাস্তব সময়ে প্রতিটি ব্যক্তির হাত এবং আঙ্গুলের ভঙ্গি সহ video থেকে একাধিক ব্যক্তির শরীরের ভঙ্গি এবং গতিবিধি বুঝতে পারে ব্যক্তিদের গতিবিধি চিহ্নিত করার প্রযুক্তিগত সক্ষমতা অনেকদিন ধরেই ছিল কিন্তু কম্পিউটারগুলি যে ভিড়ের মধ্যে পৃথক মানুষের অঙ্গভঙ্গি দেখতে পারে এবং সনাক্তকরণ করতে পারে তা হল একটি বৈপ্লবিক ধারণা এই নতুন পদ্ধতিটি panoptic studio র সাহায্যে বিকশিত হয়েছিল যা 500 টি video camera যুক্ত একটি দোতলা গম্বুজ এই পরিস্থিতির সুবিধার্থে একটি একক ক্যামেরা এবং একটি ল্যাপটপ ব্যবহার করে যে একদল মানুষের পৃথক ভঙ্গি সনাক্ত করা সম্ভব এই পরীক্ষা নিরীক্ষা থেকে এই অন্তর্দৃষ্টিটি অর্জিত হয়েছে এটি আকর্ষণীয় যে panoptic শব্দটি এই সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নয়নের স্তরে বজায় রাখা হয়েছে প্রাথমিকভাবে Panopticon হল একটি স্থাপত্য নকশা যা 19 শতকের মাঝামাঝি সময়ে জেরেমি বেন্থাম প্রকাশ করেছিলেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের নিয়ন্ত্রণ করার জন্য একটি বৈপ্লবিক ধারণা হিসেবে কারাগার উন্মাদ আশ্রয় বিদ্যালয় এবং কারখানা তৈরি করা হয়েছিল যা মধ্যযুগীয় নির্যাতন কক্ষ এবং অন্ধকূপের থেকে আলাদা ছিল Panopticon একটি শক্তিশালী অত্যাধুনিক অভ্যন্তরীণ বলপূর্বক নিয়ন্ত্রণের প্রস্তাব দেয় যা একক প্রহরী দ্বারা বন্দীদের ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমে সম্পাদন করা হতো বেনথামের মতে ধ্রুব পর্যবেক্ষণ একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া হিসাবে কাজ করেছে ক্রমাগত নজরদারির চেতনাকে অভ্যন্তরীণ করা হয়েছিল যা জনগণ বন্দি বা স্কুলের শিশুদের আচরণের উপযোগিতাকে বুঝতে সক্ষম করেছিল এই বিশেষ নকশাটির কথা ফুকো বলেছিলেন যে এটি একটি কৌশল এবং নিয়ন্ত্রক পদ্ধতি যা দিয়ে ক্ষমতা এবং জ্ঞানের দ্বৈত সম্পর্ক অন্বেষণ করার যায় সুতরাং ফুকো সামাজিক নিয়ন্ত্রন ব্যবস্থাকে এবং একটি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় মানুষকে বুঝতে চাইতেন এটি আকর্ষণীয় যে এই smart mass scale reading দ্বারা শারীরিক ভাষায় একই রূপক এবং নকশা ব্যবহার করা হয়েছে যা 19 শতকে ব্যবহার করা হয়েছিল এই পদ্ধতি গুলি দ্বিমাত্রিক মানব অথবা গতি চিহ্নিত করতে মানুষ এবং মেশিনের যোগাযোগের জন্য নতুন উপায় খুলে দেয় আর খুব শীঘ্রই এটি আশা করা যায় যে এটি একটি রোবটকে সামাজিক জায়গায় সেবা করার অনুমতি দেবে এক রকম ভাবে আমরা বলতে পারি যে শারীরিক ভাষার বোধগম্যতা বৈজ্ঞানিকদের রোবটিক্সের আচরণকে এমনভাবে প্রোগ্রাম করার অনুমতি দেয় যাতে তারা কোন রকম দ্বন্দ্ব ছাড়াই মানব সমাজের সাথে যোগাযোগ করতে পারে আজকের বিশ্বে যা on line footprints হিসেবে পরিচিত সেটি আমরা ক্রমাগত ছেড়ে যাই আমাদের ডিজিটাল শারীরিক ভাষার পাশাপাশি আমাদের অন লাইন উপস্থিতি নিয়োগকারীদের কাছে একটি প্রিয় সরঞ্জাম হয়ে উঠেছে যখন আমাদের বিভিন্ন অনলাইন সাইটের সাথে শক্তিশালী সংযোগ থাকে যা আমাদের একটি অনিবার্য ডিজিটাল ব্যক্তিত্ব তৈরি করে দেয় অতএব আমাদের এটি বোঝা গুরুত্বপূর্ণ যে শারীরিক ভাষা শুধু সোশ্যাল মিডিয়ায় নয় যেকোনো প্রযুক্তিগত সম্পদের ব্যবহারে ইতিবাচক হওয়া উচিত উদাহরণস্বরূপ যেভাবে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টে হ্যাশট্যাগ ব্যবহার করি যে প্রতিক্রিয়া আমরা বিভিন্ন বার্তায় পাঠাই সেটি কি তাৎক্ষণিক হয় বা দিনের কোন সময় আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি এবং কী সময় আমরা এই মিডিয়াকে কাজ সম্পর্কিত বিষয়ের জন্য ব্যবহার করছি যাদের আমরা অনুসরণ করি তাদের সাথে আমাদের সম্বন্ধ কি আমরা কি ধরনের বার্তা শেয়ার করি আমরা কতবার বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আমাদের নিজস্ব পরামর্শে সংযুক্ত করি যেমন আমাদের কী পুরনো টুইট গুলি পুনরায় টুইট করার অভ্যাস আছে আমরা কি আমাদের ফেসবুক পোস্টকে আমাদের লিঙ্কডিন পোস্টের সাথেও সংযুক্ত করি আমাদের মিডিয়ায় উপস্থিতি কী পছন্দ করা এবং শেয়ারের মাধ্যমে অন্য মানুষের মতামতের বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন করে নাকি এটি নেতিবাচক সুতরাং আমরা এই বলে শেষ করতে পারি যে আজকের প্রযুক্তিগত জগতে Digital Body Language বোঝা গুরুত্বপূর্ণ এবং আমাদের ডিজিটাল ব্যক্তিত্বকে ইতিবাচক পদ্ধতিতে বজায় রাখার ক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ এটি আমাদের শারীরিক ভাষায় আরেকটি দিক নিয়ে আসে সেটি হল স্কাইপে সাক্ষাৎকারের সময় আমাদের সতর্কতা অবলম্বন পদ্ধতি এটি শারীরিক ভাষার একটি বিশেষ দিক যা সম্ভবত লাইভ সেশনে পরে নেওয়া যেতে পারে